স্ক্রু থ্রেড পরিমাপনবিদ্যার পরবর্তী বক্তৃতায় স্বাগতম প্রথমে আমাদের বোঝা উচিত এই স্ক্রুগুলির প্রয়োজনীয়তা কী স্ক্রু থ্রেড তো মূলত এই থ্রেড যা এখানে এই বল্ট ব্যবহৃত হয় এই থ্রেডটি এখানে এই অস্থায়ী সমাবেশ গুলি করার ক্ষেত্রে আমাকে নমনীয়তা দেওয়ার চেষ্টা করে সুতরাং আমি ২ টুকরোগুলি একত্রিত করতে চেয়েছিলাম আমি এই বল্ট ব্যবহার করব এবং তারপরে হয় আমি সরাসরি এটি প্লেটে বেঁধে রাখতে পারি বা অন্যদিকে একটি নাট রাখতে পারি এবং বেঁধে রাখার জন্য চেষ্টা করতে পারি সুতরাং এটি অস্থায়ী বন্ধন বা অস্থায়ী সমাবেশের জন্য ব্যবহৃত হয় এটি প্রয়োজনীয় কারণ যেখানেই আমি খুব জটিল জ্যামিতি তৈরি করতে চেয়েছিলাম আমি এক টুকরো করে এটি করতে সক্ষম হব না আমি এটি একাধিক টুকরো করি হয় আমি এটি আঠা দিয়ে আটকে দেই বা আমি এই বন্ধন সংযুক্তিটি করি এবং একটি জটিল কাঠামো তৈরির চেষ্টা করি এই জটিল কাঠামোটির প্রথম সীমাবদ্ধতা হল আমার কাছে বড় তল নেই দ্বিতীয় জিনিসটি হল প্রায়শই একটি অংশ ব্যবহারাদির ফলে ক্ষয় হয়ে থাকে তাহলে আমার অ্যাসেম্বলি টা খোলা প্রয়োজন তারপর এটাকে প্রতিস্থাপন করা এবং তারপরে পণ্যটি নিয়ে কাজ করা যেতে পারে সুতরাং আমি এখানে স্ক্রু থ্রেডের মতো এই অস্থায়ী বন্ধন কৌশলগুলিও ব্যবহার করি এবং তোমরা যদি এই স্ক্রু থ্রেড টি দেখ তবে তোমাদের বুঝতে হবে এটি কোনও স্ট্যান্ডার্ড ফ্ল্যাট শ্যাফ্টের মতো নয় একটি স্ট্যান্ডার্ড ফ্ল্যাট শ্যাফট এর ব্যাস পরিমাপ করা সহজ এখানে এটি একটি থ্রেড যা চলমান সুতরাং তোমাদের একটি উপত্যকা এবং একটি শিখর আছে সুতরাং এখন তোমরা যখন দূরত্বটি পরিমাপ করার চেষ্টা করছ যদি এখান থেকে পরবর্তী পিচ পর্যন্ত পরিমাপ করার চেষ্টা কর তবে কোনও ভিন্নতা থাকতে পারে বা যদি আমি কোনও লাইনে ফ্ল্যাট প্লেট রাখার চেষ্টা করি তবে যোগাযোগের ক্ষেত্রে সঠিক নাও থাকতে পারে সুতরাং স্ট্যান্ডার্ড মাপার যন্ত্র গুলি ব্যবহার করা যাবে না এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিভিন্ন ধরণের স্ক্রু থ্রেডগুলি M6 M4 M5 M8 এবং M3 রেখেছি সুতরাং এটি বলে যে মূলত এগুলি ট্যাপ এটি স্পষ্টভাবে আমাকে বলে যে এগুলি কিছু স্কেলের উল্লেখ করছে এবং এই স্কেল একটি স্ট্যান্ডার্ড স্কেল সুতরাং এটা আমাকে বিনিময়যোগ্যতার স্বাধীনতা দেয় আমরা প্রাথমিকভাবে এই কোর্সে অধ্যয়ন করেছি বিনিময়যোগ্যতার প্রয়োজন কী তাহলে বিনিময়যোগ্যতা ধারণাটি বজায় রাখার জন্য আমাদের একটি মানদণ্ড থাকা দরকার সুতরাং M3 M4 M5 M6 এবং M8 এই বিভিন্ন ধরণের ট্যাপ যা আজ বাজারে পাওয়া যায় এই পদক্ষেপগুলি ব্যবহার করে তোমরা একটি থ্রেড তৈরি কর সুতরাং এই থ্রেড গুলি একটি আন্তর্জাতিক মান অনুসরণ করে তাহলে এসো আমরা এই বক্তৃতার কি কি আলোচনা করতে যাচ্ছি তা দেখে নিই আমরা স্ক্রু থ্রেড গুলির জন্য পরিমাপ গুলি কি তা দেখার চেষ্টা করব তারপর কয়েকটি পরিভাষা স্ক্রু থ্রেড পরিমাপবিদ্যার পরিভাষা আমরা দেখতে পাব তারপরে স্ক্রু থ্রেড উপাদানগুলির পরিমাপ আমরা দেখতে পাব তারপরে থ্রেড গেজগুলি আমরা দেখতে পাব এবং তারপরে আমরা কীভাবে ছবিগুলি পরিমাপ করব তা দেখার চেষ্টা করব সুতরাং গেজ গুলি বোঝার দরকার কী সুতরাং এই গেজ গুলি থ্রেড গেজের অর্থ এখানে Go বা No Go গেজের মতো কিছু রয়েছে আমরা এটি ব্যবহারের চেষ্টা করব তো আমরা এই থ্রেড গেজ ব্যবহার করতে পারি তবে তোমরা যদি পরিমাপ করতে চাও তবে আমরা পরিমাপের বিভিন্ন উপাদান এবং শেষ অবধি পিচ এর মধ্যে দিয়ে যাব স্ক্রু থ্রেড পরিমাপ স্ক্রু থ্রেড জ্যামিতি ১৯ শতকের গোড়ার দিকে বিকশিত হয়েছে ১৮৪০ সালের প্রথম দিকে প্রস্তাবিত হুইটওয়ার্থ থ্রেড সিস্টেমটি ছিল প্রথম নথিভুক্ত স্ক্রু থ্রেড প্রোফাইল যা ব্যবহারে এসেছিল সেই সময়টি যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল বড় বড় মেশিনগুলি তৈরি করা শুরু হয়েছিল এবং এই মেশিনগুলির অনেকগুলিতে প্রচুর পরিমাণে যান্ত্রিক চলন যন্ত্রাংশ ছিল যা ব্যবহারের ফলে ক্ষয় হয়েছিল সুতরাং লোকেরা এমন কিছু বন্ধন কৌশল গুলো দেখেছিল যা ব্যবহার করা যেতে পারে যাতে তাদের রক্ষণাবেক্ষণ করতে পারে এই শিল্প বিপ্লবের কয়েক দশক পরে বা শিল্পের সময় স্ক্রু থ্রেডের বিক্রেতাদের ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যকর হয়েছিল এই উভয় সিস্টেমই খুব দীর্ঘ সময়ের জন্য অনুশীলনে ছিল এবং আরও বিস্তৃত ইউনিফাইড স্ক্রু থ্রেড সিস্টেমের ভিত্তি স্থাপন করেছিল কারণ বিশ্বে যদি তোমরা দেখ যে কিছু নির্দিষ্ট দেশ রয়েছে যা ইঞ্চি স্কেল অনুসরণ করে তবে এমন কিছু দেশ রয়েছে যা মিলিমিটার স্কেল অনুসরণ করে সুতরাং ইঞ্চি এবং মিলিমিটার এর সবসময় একটি পার্থক্য থাকে সুতরাং তোমরা যদি কোনও মানদণ্ড চাও এবং তারপর বিশ্বজুড়ে তোমাকে তোমার অংশ সরবরাহ করতে হবে তবে লোকেরা বলেছিল যে ইঞ্চি থেকে আমাদের মিলিমিটারে চলে আসা যাক সুতরাং এটি এখন একটি সমন্বিত মান তাই আমরা এই মিলিমিটার মান স্ক্রু থ্রেডের জন্য মিলিমিটার এককগুলি ব্যবহার শুরু করি সুতরাং স্ক্রু থ্রেড গেজিং শিল্প পরিমাপবিদ্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দৈর্ঘ্য ব্যাস পরিমাপের মতো জ্যামিতিক বৈশিষ্ট্যগুলি পরিমাপ করার বদলে স্ক্রু থ্রেড পরিমাপ করা অনেক বেশি জটিল তাহলে তোমরা যদি এটি গ্রহণ কর তবে এটি একটি শ্যাফট সুতরাং তোমরা যদি এই শ্যাফট এর মাত্রা পরিমাপ করতে চাও তোমরা যা কর তা হল আমরা দৈর্ঘ্যের দিক দিয়ে কথা বলার চেষ্টা করি এবং তারপরে আমরা ব্যাসের দিক দিয়ে কথা বলার চেষ্টা করি তবে তোমরা যখন তার উপরে একটি স্ক্রু থ্রেড রাখার চেষ্টা কর তখন জটিলতা বৃদ্ধি পায় আমরা এটাই বলার চেষ্টা করছি আমাদের তাই দরকার জটিলতা গুলি কী কী আমাদের মধ্যে আন্তঃসম্পর্কিত জ্যামিতিক দিক যেমন পিচ ব্যাস লিড হেলিক্স ফ্ল্যাঙ্ক কোণ এবং এর মধ্যে অনেকগুলি অন্যান্য জিনিস পরিমাপ করা দরকার তো পরবর্তী স্লাইডে আমরা দেখব যে এই জিনিসগুলি কী সুতরাং আমি এখানে কিংবদন্তি গুলি তালিকাভুক্ত করেছি এ থেকে তোমরা এই চিত্রটি পড়ার চেষ্টা করতে পার তাহলে এসো আমরা ধাপে ধাপে যাই প্রথমটি আমরা পিচ নেওয়ার চেষ্টা করব তো পিচ কী যদি তোমরা স্ক্রু থ্রেড ২টি ক্রমাগত শিখরের মধ্যে মাত্রা পরিমাপ করার চেষ্টা কর তবে এটিকে পিচ বলা হয় তাহলে তোমার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে পিচ পরিবর্তন হতে পারে তোমার একটি ছোট পিচ থাকতে পারে তোমরা আরও বড় পিচ রাখতে পার তার অর্থ পিচটি এত বড় যদি বলতে হয় তবে থ্রেডের সংখ্যাটি কম হতে চলেছে এখানে কার্যকরভাবে ভার এবং ব্যাসের ভিত্তিতে পিচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে সুতরাং এটি পিচ পরেরটা একটা বড় ব্যাস হতে চলেছে প্রধান ব্যাস এই বিন্দুর মধ্যে ঘটে এবং তোমরা যদি দেখতে পাও যে একটি ক্রেস্ট আছে ঠিক এখানে একটি ক্রেস্ট রয়েছে সুতরাং শীর্ষস্থানীয় বিন্দু থেকে তোমরা যদি বিপরীত দিকের শীর্ষতম বিন্দুতে যাওয়ার চেষ্টা কর তবে এটিকে একটি প্রধান ব্যাস বলা হয় পরেরটা একটি ছোট ব্যাস হতে চলেছে ক্ষুদ্রতর ব্যাস হতে চলেছে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে ঠিক বাইরের দিকে শেষ বিন্দু এখান থেকে এটি এখানে যায় সুতরাং এটি হবে ক্ষুদ্রতর ব্যাস এবং পিচ ব্যাস কি পিচ ব্যাসটি অক্ষের সমষ্টির কেন্দ্র থেকে তোমরা এই বিন্দুর মধ্য দিয়ে দেখতে পাবে আমরা একে পিচ ব্যাস বলে থাকি ঠিক আছে পিচ লাইন কি এটি প্রায় পিচ লাইনটিকে অতিক্রম করে এমন রেখাটি যা অক্ষ রেখা ছাড়া আর কিছুই নয় এটি পিচ লাইন হিসাবে বলা হয় এটি এর মধ্যবর্তী অংশের স্ক্রুটির অক্ষ তারপরে আমরা সংযোজন কী তা দেখার চেষ্টা করব এবং আমরা দেখতে পাবো ডিডেন্ডাম কী অ্যাডেনডাম এর অর্থ হল কেন্দ্রিয় অক্ষ থেকে ক্রেস্ট পর্যন্তকে অ্যাডেনডাম বলা হয় এখান থেকে এখানে কেন্দ্রীয় অক্ষ থেকে এটিকে অ্যাডেনডাম হিসাবে অভিহিত করা হয় তো ডেডেন্ডাম কী কেন্দ্রীয় অক্ষ থেকে তোমরা কল্পিতভাবে ক্রেস্ট তৈরি করার চেষ্টা কর বা শঙ্কুর একটি কাটা অংশ তৈরি কর সুতরাং ততক্ষণ পর্যন্ত এটিকে ডেডেন্ডাম বলা হয় ঠিক আছে থ্রেড এর গভীরতা শীর্ষতম অংশ থেকে নীচের বেশিরভাগ অংশে এক থ্রেড থেকে পরের অংশে থাকবে তাই উপত্যকায় একটি ক্রেস্ট সুতরাং এটিকে থ্রেডের গভীরতা হিসাবে বলা হয় এবং এখানে একটি কোণে ২ সমতল প্লেনের মধ্যে এই কোণ এটিকে থ্রেডের কোণ বলা হয় এই অংশটিকে থ্রেডের কোণ বলা হয় তবে তোমাদের সমতল প্লেন রয়েছে এই সমতল প্লেনটি একটি কোণ তৈরি করার চেষ্টা করছে এটিকে থ্রেডের কোণ বলে সুতরাং এখানে থ্রেডের সাপেক্ষে পার্শ্ব কোণটি কী তোমরা প্লেনটি এবং একক থ্রেডের কেন্দ্রীয় অক্ষের মধ্যে একটি নেওয়ার চেষ্টা কর এটি ফ্ল্যাঙ্ক কোণ তৈরি করে ঠিক আছে তাহলে আমরা শীর্ষে কী তা দেখার চেষ্টা করব সুতরাং যদি তোমরা আঁকতে চেষ্টা কর এবং সমতল টি প্রসারিত করার চেষ্টা কর এবং যদি এটি কোনও বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে শীর্ষ বলা হয় একই ভাবে নিচে এটি যেখানে মিলিত হয় তাকে মূল বলা হয় তাহলে এই অংশটি যেখানে এটি কাল্পনিক রেখাকে স্পর্শ করছে এটিকে ক্রেস্ট বলা হয় ক্রেস্ট শীর্ষে ঘটে মূলটি নীচে হয় নীচে উপরের মূলে ক্রেস্ট কর সুতরাং যা অবশিষ্ট আছে তা হল কৌণিক পিচ কৌণিক পিচ কিছুই নয় তবে যা এই বর্ধিত থ্রেডের কাল্পনিক নিচের বিন্দু থেকে উপরের বিন্দু পর্যন্ত ঢেকে রাখে তাকে কৌণিক পিচ বলে এগুলি কয়েকটি পরিভাষা যখন থ্রেড সম্পর্কে বলার সময় শ্যাফট এর ব্যাস এবং দৈর্ঘ্য বাদে এই পরিভাষাগুলো পরিমাপ করতে হয় তখন ব্যবহৃত হয় সুতরাং থ্রেড স্ক্রু থ্রেড পরিভাষাটি কিছুটা আলাদা তবে সাধারণত আমরা যা নিয়ে বেশি কথা বলি তা হল পিচ এবং তারপর আমরা অ্যাডেনডাম ডেডেন্ডাম থ্রেডের গভীরতা এবং থ্রেডের কোণ সম্পর্কে কথা বলি থ্রেডের কোণটি যখন একটি থ্রেড থাকে তখন যে কোণটি বর্নিত হয় তাকে থিটা বলা হয় এবং যখন এটি অক্ষের কেন্দ্রীয় অক্ষের সাথে সম্পর্কিত হয় তখন এটি আলফা হয়ে যায় এখন পৃথক ব্যাখ্যা দেখ স্ক্রু থ্রেড আমেরিকান সোসাইটি ফর টুল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং স্ক্রু থ্রেড কে নিম্নলিখিত হিসাবে সংজ্ঞায়িত করেছে স্ক্রু থ্রেড হেলিকাল রিজ যা সিলিন্ডারের বাহ্যিক বা অভ্যন্তরীণ পৃষ্ঠের উপর একটি অবিচ্ছিন্ন অংশের অবিচ্ছিন্ন হেলিকাল খাঁজ গঠন করে বা শঙ্কু হল একটা হেলিকাল রিজ এটি হেলিকাল সুতরাং এটি হল হেলিক্স হেলিকাল রিজ ক্রমাগত হেলিকাল খাঁজ গঠন করে হেলিকাল রিজ তৈরি হয় তো এটি একটি খাঁজ যার গভীরতা দেওয়া আছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিকে অভিন্ন ক্রস বিভাগের হেলিকাল খাঁজ যখন তোমরা বোল্টের কথা বলো এটি বাহ্যিক নাট সম্পর্কে বলার সময় এটি অভ্যন্তরীণ হয় স্ক্রুগুলির বাহ্যিক নাট থাকবে অভ্যন্তরীণ চোঙের পৃষ্ঠতল বা একটি শঙ্কু এটি স্ক্রু থ্রেড থ্রেডের গঠন এটি একটি সম্পূর্ণ থ্রেডের বহিরবয়ব আকার যেমন অক্ষীয় বিভাগে দেখা যায় একটি সম্পূর্ণ থ্রেড যেটা অক্ষীয় বিভাগে দেখা যায় সেটা হলো থ্রেডের ফর্ম জনপ্রিয় থ্রেড ফর্মগুলির মধ্যে কয়েকটি হল ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইটওয়ার্থ একটি স্ট্যান্ডার্ড হল হুইটওয়ার্থ অন্য গুলি হল আমেরিকান স্ট্যান্ডার্ড ব্রিটিশ অ্যাসোসিয়েশন নাকেল বাট্রেস এবং ইউনিফাইড অ্যাকমে অ্যাকমে হলো সর্বাধিক প্রচলিত থ্রেড যা বর্তমানে ব্যবহৃত হয় তবে আমাদের কাছে এখনও হুইটওয়ার্থ আমেরিকান স্ট্যান্ডার্ড ব্রিটিশ অ্যাসোসিয়েশন নাকেল এবং তারপরে বাট্রেস ইউনিফাইড এবং একমে এক্সটার্নাল থ্রেড রয়েছে এবং অভ্যন্তরীণ থ্রেড কোনও কাজের অংশের বাহ্যিক পৃষ্ঠের উপর গঠিত স্ক্রু থ্রেডকে বাহ্যিক থ্রেড হিসাবে বলা হয় উদাহরণস্বরূপ বোল্ট স্টাড এগুলি বাহ্যিক থ্রেড তোমরা যখন অভ্যন্তরীণ থ্রেড সম্পর্কে কথা বলবে ওয়ার্কপিস এর অভ্যন্তরীণ পৃষ্ঠের উপর গঠিত স্ক্রু থ্রেডটিকে অভ্যন্তরীণ থ্রেড বলে উদাহরণ স্বরূপ নাটের ক্ষেত্রে হয় থ্রেডের অক্ষটি কী এটাকে অন্যভাবে পিচ লাইন হিসাবে বলা হয় যদি তোমরা পিছনে ফিরে যাও এবং পিচ লাইন এর সংজ্ঞা দেখ তাহলে ৬ পিচ লাইনটি কিছুই নয় তবে থ্রেডের অক্ষকে পিচ লাইন বলা হয় সুতরাং থ্রেডের অক্ষ এটি থ্রেডের কেন্দ্র জুড়ে অনুদৈর্ঘ্যের কাল্পনিক রেখাটি থ্রেডের অক্ষ হিসাবে পরিচিত যা পিচ লাইন ছাড়া আর কিছুই নয় এর পরেরটি হল মৌলিক ত্রিভুজ এটি হল মৌলিক ত্রিভুজ এটি কাল্পনিক ত্রিভুজ তৈরি হয় যা যখন প্রান্ত বা প্রান্তিক গঠনের জন্য একে অপরের সাথে মিলিত না হওয়া অবধি প্রসারিত হয় সুতরাং সাধারণত কোনও স্ক্রুতে কী ঘটবে যে এটি এরকম কিছু হবে এটি একটি স্ক্রু থ্রেড হবে তবে তোমরা যদি এটিকে প্রজেক্ট করার চেষ্টা কর তবে এটি একটি মৌলিক ত্রিভুজ তৈরি করে এটি এমন একটি চিত্র যাতে তোমরা যদি এইভাবে যেতে পার এটি হলো আলফা এটি হলো থিটা এটি কাল্পনিক ত্রিভুজ যা গঠিত হয় যখন ফ্ল্যাঙ্ক হয় একে ফ্ল্যাঙ্ক বলা হয় শীর্ষ বা প্রান্তিক গঠনের জন্য একে অপরের সাথে দেখা না হওয়া পর্যন্ত ফ্ল্যাঙ্ক প্রসারিত হয় থ্রেডের কোণ এটি অক্ষীয় সমতলে পরিমাপ করা থ্রেডের প্লাঙ্ক এর মধ্যবর্তী কোণ এটি ফ্ল্যাঙ্ক থিটার মধ্যবর্তী কোণ যদি তোমরা পিছনে ফিরে দেখো তবে থিটা থ্রেডের কোণ ছাড়া আর কিছুই নয় এটি একটি ফ্ল্যাঙ্ক আমি একটি প্লেন বলেছি এটি এই 2 টি ফ্ল্যাঙ্কের মধ্যে একটি ফ্ল্যাঙ্ক যে কোণটি বদ্ধ হয় তাকে থিটা বলা হয় যা হল থ্রেডের কোণ এই সমস্ত প্যারামিটার গুলি পরিমাপ করতে হয় পরেরটা ফ্ল্যাঙ্ক কোণ এটি কোণের একটি তক্তার এবং অক্ষের লম্বের মধ্যবর্তী স্থানে গঠিত কোণ ধর তোমাদের লম্ব এবং ফ্ল্যাঙ্ক আলফার মধ্যে ঠিক এরকম কিছু রয়েছে তবে এটি আলফা ছাড়া কিছুই নয় এটি তোমাদের থ্রেডের একটি প্লাঙ্ক এবং থ্রেডের অক্ষের লম্বের মধ্যে গঠিত কোণ এটি একটি মৌলিক ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে প্রান্তিক কোণ হিসাবে পরিচিত যদি তোমরা পিছনে যাও এবং দেখ আলফাটি ফ্ল্যাঙ্ক কোণ সুতরাং এটি একটি ত্রিভুজ এটি মৌলিক ত্রিভুজ এটি মূল পৃষ্ঠ তাহলে যদি তোমরা এই কোণটির সাথে সাপেক্ষে কোনও কাল্পনিক লম্ব আঁকতে চেষ্টা কর তবে এটিকে ফ্ল্যাঙ্ক কোণ বলে তাহলে পিচ কী পিচটি থ্রেড অক্ষের সমান্তরাল পরিমাপক সংলগ্ন থ্রেড গুলিতে ২ টি সমান পয়েন্টের মধ্যে দূরত্ব সুতরাং এটি একটি দূরত্ব ঠিক আছে এটি সংলগ্ন থ্রেডগুলিতে ২টি সংশ্লিষ্ট পয়েন্টগুলির মধ্যে একটি দূরত্ব থ্রেডের অক্ষের সমান্তরাল পরিমাপকে পিচ বলা হয় লিড কী এটি স্ক্রু দ্বারা সরানো অক্ষীয় দূরত্ব যখন স্ক্রু কে অক্ষের সাপেক্ষে একটি সম্পূর্ণ ঘূর্ণন দেওয়া হয় তখন অক্ষকে লিড হিসাবে বলা হয় উদাহরণস্বরূপ তোমাদের একটি শাফট রয়েছে বা একটি স্ক্রু রয়েছে তারপরে কিছু নাট রয়েছে এই নাট ঘোরানো হয় তাহলে এটি অক্ষীয় দূরত্বে সরানো হয় এটি স্ক্রু দ্বারা সরানো প্রকৃত দূরত্ব হয় যখন স্ক্রুটিকে একটি সম্পূর্ণ আবর্তন দেওয়া হয় এর অক্ষে এটাকে লিড বলে তারপরে লিড কোণ এটি অক্ষের সমতুল্য সমতলের সাথে পিচের দৈর্ঘ্যে থ্রেডের হেলিক্স দ্বারা তৈরি কোণ হেলিক্স কোণ আমরা ইতিমধ্যে দেখেছি এটি অক্ষের সাহায্যে পিচ লাইনে থ্রেডের হেলিক্স দ্বারা তৈরি কোণ এবং এটি একটি অক্ষীয় সমতল পরিমাপ করা হয় তারপর আমরা প্রধান ব্যাস এবং গৌণ ব্যাস কি তা দেখার চেষ্টা করব বাহ্যিক থ্রেডের ক্ষেত্রে প্রধান ব্যাস প্রধান ব্যাস হল প্রধান সিলিন্ডারের একটি ব্যাস যা স্ক্রুটির সাথে সমান্তরাল এবং বাহ্যিক থ্রেডের ক্রেস্ট গুলোকে স্পর্শ করে যদি তোমরা ফিরে যাও প্রধান ব্যাস ৩ এটি ৩ সুতরাং আমাদের একটি কল্পিত সংজ্ঞা দেখতে দাও এটি একটি প্রধান সিলিন্ডারের চিত্রের ব্যাসের প্রধান ব্যাস যা কল্পিত যা স্ক্রুটির সাথে একই অক্ষে অবস্থিত স্ক্রুটির সাথে একই অক্ষে অবস্থিত এবং সেই ক্রেস্ট কে স্পর্শ করে তাহলে এটি স্ক্রুটির সাথে একই অক্ষে অবস্থান করে এবং সমস্ত ক্রেস্ট কে স্পর্শ করে তাকে প্রধান ব্যাস বলা হয় বাহ্যিক থ্রেডের ক্ষেত্রে আমরা যখন ছোট ব্যাসের বিষয়ে কথা বলি ছোট ব্যাস হল ছোট সিলিন্ডারের ব্যাস যা স্ক্রুটির সাথে এক পক্ষে অবস্থান করে এবং একটি বাহ্যিক থ্রেডের গোড়াকে স্পর্শ করে যা বাহ্যিক থ্রেডের গোড়া গুলিকে স্পর্শ করে তাকে ছোট ব্যাস বলে সুতরাং অভ্যন্তরীণ থ্রেড গুলোর জন্য এটি সিলিন্ডারের ব্যাস যা থ্রেডের ক্রেস্ট স্পর্শ করে এটি অভ্যন্তরীণ এবং এটি বাহ্যিক এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তোমাদেরকে পরীক্ষায় সংজ্ঞাটি জিজ্ঞাসা করা হয় তোমরা সর্বদা প্রধান ব্যাস বলতে পারো আমি অভ্যন্তরীণ থ্রেডের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারি তখনই বলতে পারি থ্রেডের ক্রেস্ট কে ছোঁয়া সুতরাং একে মূল ব্যাস কার্যকর ব্যাস বা পিচ ব্যাস বলা হয় এটি একটি পিচ সিলিন্ডারের ব্যাস যা স্ক্রুটির অক্ষের সাথে একই অক্ষে থাকে এবং একটি থ্রেডের ফ্ল্যাঙ্ক অংশটি সন্নিবেশ করানো হয় যাতে থ্রেডের প্রস্থ এবং স্পেস এর প্রস্থের সমান করা যায় সাধারণভাবে প্রতিটি স্ক্রু থ্রেড একটি কার্যকর ব্যাস দ্বারা নির্দিষ্ট করা হয় বা যদি এটি ব্যাস হয় কারণ এটি স্ক্রু এবং নাট এর মধ্যে ফিটের মান নির্ধারণ করে সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ এটি স্ক্রু এবং নাট এর মধ্যে ফিটের মান নির্ধারণ করার কারণে সাধারণভাবে প্রতিটি স্ক্রু থ্রেডের কার্যকর ব্যাস দ্বারা নির্দিষ্ট করা হয় তাহলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই দয়া করে এটি মাথায় রাখ যে যখন এটি বড় ব্যাস বা ছোট ব্যাস হয় এটি উভয় হবে যখন এটি বাহ্যিক থ্রেড অভ্যন্তরীণ থ্রেড হবে তবে এটি রুট এবং ক্রেস্ট এটাই হবে পার্থক্য এবং এখানে যদি আমরা ফিট সম্পর্কে কথা বলতে চাই যা স্ক্রু এবং নাট এর মধ্যে ঘটে থাকে তবে পিচ ব্যাস একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এই সমস্ত জিনিসগুলি এই জ্যামিতিতে সংজ্ঞায়িত করা হয়েছে পিচ ব্যাসও সংজ্ঞায়িত হয় পিচ ব্যাস ৪ সুতরাং এটি পিচ ব্যাস ঠিক আছে গৌণ ব্যাস এটি ক্রেস্ট এর মধ্যবর্তী গৌণ ব্যাস সুতরাং সিঙ্গেল স্টার্ট থ্রেড এবং মাল্টিপল স্টার্ট থ্রেড থাকতে পারে সিঙ্গেল স্টার্ট থ্রেড এর ক্ষেত্রে লিড পিচের সমান লিড হলো আমি স্ক্রু ঘোরাই বা আমি নাট কে ঘোরাই এটির অগ্রগতি কী আছে তা লিড এর পিচের সমান হয় যা পরপর ২টো থ্রেডের মধ্যে দূরত্বটি হয় পরপর ২টি শিখর বা স্ক্রুতে টানা ২টো উপত্যকাকে বলা হয় পিচ সুতরাং যদি এটি একক থ্রেড হয় তবে লিডটি পিচের সমান হবে এর অর্থ বলতে গেলে আমি জানি যদি এটি আমি এক পিচ ঘুরিয়ে দিই তবে লিড সমান হবে উদাহরণস্বরূপ তোমরা যদি মোটর সংযুক্ত কর এবং তারপরে এটিতে একটি স্ক্রু সংযুক্ত কর তাহলে মোটরটি ঘুরবে এটি হলো মোটর এই মোটরটি ঘোরে এবং এটি স্ক্রু এবং এর উপরে যদি তোমাদের কোনও টেবিল সংযুক্ত থাকে এখন এই টেবিলটির কোন ঘূর্ণনের জন্য স্ক্রু অগ্রসর হবে বা যদি টেবিলটি সরানো হয় সুতরাং একটি ঘূর্ণনের জন্য এই লিডটি কি এটি পিচের সমান যা আমরা বলছি তাহলে স্ক্রু দ্বারা সরানো প্রকৃত দূরত্ব থ্রেডের পিচের সমান এটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার আমাদের এটা আছে এছাড়াও মাল্টিপল স্টার্ট থ্রেড রয়েছে সুতরাং একাধিক প্রারম্ভের থ্রেড হল পিচটির অবিচ্ছেদ্য গুনক সেই অনুযায়ী তোমাদের ডাবল স্টার্ট ট্রিপল স্টার্ট তোমাদের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে স্ক্রুটির সম্পূর্ণ ঘূর্ণনের জন্য ডাবল স্টার্ট ২টি পিচের দৈর্ঘ্যের সমান পরিমাণে সরানো হবে সুতরাং তোমরা ডাবল স্টার্ট করতে পার এবং সাধারণত তোমাদের শীর্ষ লিড যা থাকে এবং তারপর তোমাদের কাছে বোতল থাকে তাদের সর্বদা মাল্টিপল স্টার্ট হবে সুতরাং তোমরা বোতলটি লক করার চেষ্টা করতে পারো কেবল ঘুরতে থাকা অর্ধেকটি বেঁধে রাখতে আমাদের সবসময় একটি ঢাকনাযুক্ত প্লাস্টিকের বোতলে মাল্টিপল স্টার্ট থ্রেড থাকবে আমাদের একাধিক থাকবে এবং সিঙ্গেল স্টার্ট সাধারণত একটি নাট বোল্টে থাকে আমাদের সর্বদা সিঙ্গেল স্টার্ট থাকে বিশেষ অ্যাপ্লিকেশনটির জন্য মাল্টিপল স্টার্ট তোমাদের মাল্টিপল স্টার্ট থ্রেড ও থাকতে পারে একটু বোঝার চেষ্টা করো যে সিঙ্গেল স্টার্ট এবং মাল্টিপল স্টার্ট মধ্যে পার্থক্য রয়েছে সুতরাং উপাদানগুলি কি স্ক্রু থ্রেড এর উপাদানগুলি যা পরিমাপ করা যায় বা যা পরিমাপ করা সহজ প্রধান ব্যাস ছোট ব্যাস কার্যকর পিচ কোণ এবং থ্রেডের গঠন খুব গুরুত্বপূর্ণ থ্রেডের গঠন হুইটওয়ার্থ অ্যাকমে থ্রেড এগুলি থ্রেডের বিভিন্ন রূপ সুতরাং এটি ৫ টি বা ৬টি উপাদান যা কোনও স্ক্রুতে রয়েছে যা পরিমাপ করতে হয় তাহলে অপেক্ষায় থাকাকালীন আমরা স্ক্রু এবং নাট এর কর্মক্ষমতা কে মূল্যায়ন করি সুতরাং অভ্যন্তরীণ পৃষ্ঠ বাহ্যিক পৃষ্ঠ internal surface external surface প্রথমে দেখা যাক আমরা কীভাবে বড় ব্যাস পরিমাপ করব একটি বড় ব্যাস পরিমাপের সহজ উপায় হল স্ক্রু থ্রেড মাইক্রোমিটার ব্যবহার করে এটি পরিমাপ করা স্ক্রু থ্রেড মাইক্রোমিটার সাধারণত আমরা যা করি তা হল আমরা একটি স্ক্রু থ্রেড মাইক্রোমিটার নিই এবং এখানে আমাদের একটি স্থির রয়েছে এবং আমাদের এখানে চলমান রয়েছে সুতরাং আমরা যোগাযোগের স্থানটি পরিবর্তন করার চেষ্টা করি স্ক্রু থ্রেডগুলি অ্যানুয়াল থ্রেডের সাথে সঠিকভাবে মিলিত হয়েছে সুতরাং তোমরা ব্যাস পরিমাপ করার চেষ্টা করতে পার তবে আরও সঠিক পরিমাপের জন্য এটি একটি বেঞ্চ মাইক্রোমিটার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় যা আমরা দেখেছি যে একটি বেঞ্চ মাইক্রোমিটার কি বেঞ্চ মাইক্রোমিটারের সবচেয়ে বড় সুবিধা হল তোমাদের ফিদুশিয়াল সূচকটি পরিমাপ পদ্ধতির অংশ ইতিমধ্যে স্থিরীকৃত চাপ কে সূচক ফিডুসিয়াল সূচককে উল্লেখ করে এটি প্রয়োগ করা সম্ভব মেশিন টি মূলত কম্পেরেটর হিসাবে ব্যবহৃত হয় আমরা এই বিষয়টিকে কম্পেরেটর হিসাবে শেষ করেছি যখন আমরা ভার্নিয়ার কলিপার স্ক্রু গেজ শেষ করি তখন আমরা বেঞ্চ মাইক্রোমিটার সম্পর্কেও অধ্যয়ন করেছি যা খুবই গুরুত্বপূর্ণ বেঞ্চ মাইক্রোমিটার মূলত স্ক্রু থ্রেড গুলোর প্রধান ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয় সুতরাং তোমাদের কাছে এই ফিডুসিয়াল সূচক রয়েছে তাহলে আমরা কীভাবে ছোট ব্যাস পরিমাপ করব ছোট ব্যাস পরিমাপের সর্বোত্তম উপায় হল এটি ব্যবহার করে ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার টি পরিমাপ করা আমরা যখন কম্পারেটর সম্পর্কে পড়াশোনা করেছি তখন এটিও আমরা দেখেছি ছোট ব্যাস একটি তুলনামূলক প্রক্রিয়া দ্বারা একটি পরিমাপ থ্রেড গুলির মূলের সাথে যোগাযোগ করে এমন ছোট V টুকরা যেখানে ব্যবহৃত হয় V টুকরো গুলির নির্বাচন এমন হওয়া উচিত যে V টুকরোর অন্তর্ভুক্ত কোণটি থ্রেডের কোণ থেকে কম হবে সুতরাং প্রধান ব্যাস ও ছোট ব্যাস ফ্লোটিং ক্যারেজ মাইক্রোমিটার এবং বেঞ্চ মাইক্রোমিটার দ্বারা পরিমাপ করা যেতে পারে এই ২টি হলো তুলনামূলক যন্ত্র এর সাহায্যে তোমরা বড় এবং ছোট ব্যাস পরিমাপ করার চেষ্টা করতে পার সুতরাং তোমরা যদি পিছনে ফিরে যাও এবং দেখো এটি হলো একটি ফিডুসিয়াল সূচক এখানে একটি ক্ল্যাম্প রয়েছে যেটা সম্ভবত এটা যাকে আমরা ডেড সেন্টার হিসাবে নিতে পারি অন্যটি আমরা একে লাইভ সেন্টার হিসাবে নিতে পারি আমরা স্ক্রু থ্রেডটিকে এখানে রাখি এবং তারপর এই ২ টি ক্ল্যাম্পের মধ্যে আমরা এটি ধরে রেখেছি এটি মাইক্রোমিটার রিডিং দ্বারা দেখা যায় এটির থ্রেড প্রধান ব্যাস রিডিং কী প্রধান ব্যাস এবং ছোট ব্যাস পরিমাপ করা যেতে পারে কার্যকর ব্যাস যা অন্যথায় বলা হয় পিচ ব্যাস খুব গুরুত্বপূর্ণ এবং এটি পরিমাপ করতে হয় সুতরাং একটি থ্রেড পরিমাপ সর্বদা একটি তারের পদ্ধতি দ্বারা পরিচালিত হয় যা খুব সহজ এবং জনপ্রিয় তারের পদ্ধতি কী ২ টি থ্রেডের মধ্যে তোমরা শুধু একটি তার রেখেছ এবং তারপরে যদি তোমাদের কোনও থ্রেড থাকে তবে এটি শুরু কর এখন তোমরা কি করছ মনে কর তোমাদের কাছে এরকম কিছু রয়েছে তাহলে তোমরা আরও একটি তার রাখ এখন তোমরা তারের ব্যাস জানো এবং এখানে ব্যাসটি পরিমাপ কর এবং তাহলে তোমরা এর থেকে তারের ব্যাস জানতে পার ত্রিকোণমিতিক গণনা গুলো দ্বারা পিচ ব্যাসটির প্রভাব কী আমরা তা বের করার চেষ্টা করতে পারি সুতরাং তোমরা যদি ফিরে যাও এবং দেখ কার্যকর ব্যাস কি এই চিত্রটিতে ৪ হল পিচ ব্যাস যা আমরা পরিমাপ করতে আগ্রহী বা কার্যকর ব্যাস তাহলে তিনটি পদ্ধতি আছে প্রথমটি একটি তারের পদ্ধতি হিসাবে বলা হয় দ্বিতীয় টি দুটি তারের পদ্ধতি হিসাবে বলা হয় এবং তৃতীয়টি কে সেরা আকারের তারের ব্যাস হিসাবে বলা হয় তারপরে আলোচনার পরবর্তী বিষয়টি স্ক্রু থ্রেড উপাদানগুলির পরিমাপ হতে চলেছে এখানে ৩ ধরণের পদ্ধতি রয়েছে একটি হল একটি তার ২ তার এবং সেরা আকারের তার সুতরাং একটি তারের পদ্ধতি এই পদ্ধতিটি ব্যবহার করা হয় যদি তারের উপরের মাত্রার তাত্ত্বিক মান হিসাবে একই মাত্রার একটি স্ট্যান্ডার্ড গেজ পাওয়া যায় তবে আমরা এই পরিমাপের জন্য যাই এখানে মাইক্রোমিটার হল ২ বা ৩ বিভিন্ন জায়গায় রিডিং নেওয়া হয় এবং গড় মান নেওয়া হয় সাধারণত মেট্রোলজি তে বা এমনকি পরিমাপ আমরা যা করি কোনও পরিমাপ আমরা তাকে বলেছিলাম প্রক্রিয়া টি পুনরাবৃত্তি করতে এবং তোমরা যখন প্রক্রিয়া পুনরাবৃত্তি কর তখন আমরা ৩ বা ৪ সেট ডেটা পাই তারপর আমরা কি করি আমরা স্ট্যান্ডার্ড সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মধ্যক প্রক্রিয়াটির প্রকরণ কী তা বোঝার চেষ্টা করি এবং তারপর আমরা কী চাই পদ্ধতিটি বেছে নেওয়ার চেষ্টা করব সুতরাং এখানে আমরা যা করি তা হল আমরা ৩টি রিডিং নেওয়ার চেষ্টা করি এবং তারপরে আমরা এর গড় মান নেওয়ার চেষ্টা করি এই মানটি স্ট্যান্ডার্ড গেজের সাথে প্রাপ্ত মানের সাথে তুলনা করা হয় ফলাফলের পার্থক্য স্ক্রু র কার্যকর ব্যাসের ত্রুটির প্রতিফলন তাহলে আমরা কীভাবে খুঁজে বের করব এটি স্ক্রুটির কার্যকর ব্যাস এখানে ২ ৩ প্যারামিটার রয়েছে যা আমি বর্ণনা করতে পারি প্রথম টি M হিসাবে বলা হয় M কিছুই নয় তারের ওপরের দূরত্ব কার্যকর ব্যাস De এবং T তারের নীচের মাত্রা এবং P সংশোধন ফ্যাক্টর ঠিক আছে সুতরাং বিভিন্ন পদ্ধতির জন্য আমাদের এই P বের করতে হবে DeTP T M 2d যেখানে P সংশোধন ফ্যাক্টর d বেস্ট সাইজ ওয়্যার এর ব্যাস M তারের ওপরে দূরত্ব T তারের নিচের মাত্রা De কার্যকর ব্যাস যখন আমরা ২টি তারের পদ্ধতি ব্যবহার করব তখন এটি আরও সহজেই বোঝা যাবে তাহলে আমরা যা বলার চেষ্টা করছি তা ২টি তারের পদ্ধতিতে ঠিক আছে অতএব ত্রিভুজ OFD থেকে বলা যায় সুতরাং যেহেতু AG কেবল স্ক্রু র একদিকে সংশোধন গুণক এর জন্য ব্যবহৃত হয় আমাদের ফ্ল্যাঙ্ক এর বিপরীত দিকে হিসাব পাওয়ার জন্য এই মান কে 2 দিয়ে গুণ করতে হবে সুতরাং সর্বমোট সংশোধন গুণক কে নিন্মলিখিতভাবে লেখা যেতে পারে তাহলে মূলত এটি ছিল একক তার যখন আমরা একটি 2 টি তারের পদ্ধতি নেওয়ার চেষ্টা করি এখানে তোমরা একটি তার রাখার চেষ্টা করেছিলে এবং বিপরীত দিকে তোমরা একটি তার রাখ এবং তারপরে আমরা যা করি তা হল আমরা স্ক্রু গেজ লাগানোর চেষ্টা করি এবং এখানে এটি একটি সঠিক যোগাযোগ হয় সুতরাং এর মধ্যবর্তী দূরত্বকে M বলা হয় সুতরাং এর পরে যেহেতু AG সংশোধনের জন্য হিসাব করে কেবল স্ক্রুটির একপাশে সংশোধন গুণক এর জন্য হিসাব করে সুতরাং আমাদের বিপরীত দিক থেকে হিসাব করতে 2 বার 2 গুণ করতে হবে সুতরাং এখন P 2 গুন AG এর সমান যা কিছুই নয় তবে P2cot x ভাগ 2 বিয়োগ d cosecant x ভাগ 2 বিয়োগ 1 থাকবে যদিও এটি পরিমাপ করা সম্ভব M এর মান পরিমাপ কর আমরা মাইক্রোমিটার ব্যবহার করে তারের মধ্যে দূরত্ব পরিমাপ করি এই পদ্ধতিটি ত্রুটির জন্য যদিও আমরা এটি পরিমাপ করি তবুও আমাদের ত্রুটি রয়েছে এখনও এই পদ্ধতিতে আমাদের ত্রুটি রয়েছে সুতরাং এখানে আমাকে ফিরে যেতে দাও এবং এটি d ভাগ ২ বিয়োগ ১ হয় সুতরাং এটি ২ টি তারের পদ্ধতির জন্য আমরা এই P টি খোজার চেষ্টা করছি তো P সংশোধন গুণক ছাড়া আর কিছুই নয় সুতরাং এখন এই সংশোধন গুণকটি কোথায় ব্যবহৃত হয় এটি কার্যকর ব্যাসটি তারের তাত্ত্বিক মাত্রা বা তারের মাত্রার সমান এবং P এর সাথে সংশোধন ফ্যাক্টর তাহলে T প্লাস সংশোধন ফ্যাক্টর আমরা কার্যকর ব্যাস পাই সুতরাং এই পদ্ধতিতেও একটি ত্রুটি রয়েছে এসো আমরা সেরা তারের পদ্ধতিটি দেখি যা সেরা তারের পদ্ধতি হিসাবে পরিচিত সুতরাং সেরা তারের পদ্ধতিতে আমরা যা করি তা হল আমরা এই d টি সন্ধান করার চেষ্টা করব ত্রিভুজ OAB sin ABOB অর্থাৎ sin 90 x2 ABOB বেস্ট সাইজ ওয়্যার এর ব্যাস 2 2 sec x2 যাই হোক চিত্র 825 থেকে বলা যায় AB p 4 যেখানে p হলো থ্রেড এর পিচ তাহলে বেস্ট সাইজ ওয়্যার এর ব্যাস হল তাহলে আমরা একটি সমস্যা করার চেষ্টা করব এবং তারপরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব সুতরাং ২টি তারের পদ্ধতি ব্যবহার করে স্ক্রু র কার্যকর ব্যাস পরিমাপ করা প্রয়োজন স্কেল ব্যবহার করে ১০টি থ্রেড পরিমাপ করা দূরত্ব ১২৫ মিলিমিটার মেট্রিক থ্রেডের জন্য সেরা তারের আকার নির্ধারণ কর এখানে যা দেওয়া হয় তা হল ১০ টি থ্রেডের জন্য পিচ ১২৫ মিলিমিটার সমান পিচ সুতরাংপিচ ১২৫ মিলি মিটার ছাড়া আর কিছুই নয় তাহলে সেরা তারের পদ্ধতিতে ব্যাসের প্রভাব কী ব্যাস কিছুই নয় তবে P২ গুন secant x ভাগ ২ তবে যেখানে x হল ৬০ ডিগ্রি মেট্রিক থ্রেডের জন্য ৬০ ডিগ্রির সমান তবে মেট্রিক থ্রেডের জন্য এটি ৬০ ডিগ্রি তাহলে আমরা যা করি তা হল আমরা P কে পাওয়ার চেষ্টা করি এটা হল ১২৫২ গুন secant ৬০২ ঠিক আছে সুতরাং এটি ০৭২২২ মিলিমিটার এর সমান এটি ব্যবহৃত মেট্রিক থ্রেডের সেরা তারের আকার হবে ঠিক আছে এটি ২টি তারের পদ্ধতি দ্বারা সম্পন্ন হয় তাহলে সেরা ব্যাসের তারটি নেওয়া হয় এবং তারপরে আমরা পিচটি কী তার ২ টি পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করছি সুতরাং পরবর্তী টা হল ৩ টি তার পদ্ধতি যদি পিচ লাইন থেকে তারের কেন্দ্রের উচ্চতা হয় h তাহলে h OC BC তার এর উপরের দূরত্ব M E 2h 2r যেখানে r হল তারের ব্যাসার্ধ সুতরাং কার্যকর ব্যাস সুতরাং চলো আমরা এখানে একটা সমস্যা সমাধানের চেষ্টা করি একটি মেট্রিক স্ক্রু থ্রেড এর কার্যকর ব্যাস পরিমাপ করার জন্য একটি দুটি তারের পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা করা হচ্ছে এবং নিম্নলিখিত ডেটা তৈরি করা হয় কার্যকর ব্যাস De T P T তারের নীচের মাত্রা P সংশোধন গুণক T M - 2d P p2 cot x2 d csc x2 1 অতএব P 1252 cot 602 0722 csc 602 1 P 03605 mm T 2508 - 20722 23236 mm De 23636 03605 239965 mm এরপরে পিচের পরিমাপ এখন অবধি আমরা প্রধান ব্যাস প্রধান ব্যাস পরিমাপ তারপরে ছোট ব্যাস পরিমাপ দেখেছি তারপর আমরা কার্যকর ব্যাস পরিমাপ দেখেছি তারপরে আমরা পিচ পরিমাপ কৌশলগুলি দেখতে যাচ্ছি পিচের পিচ পরিমাপটি প্রগতিশীল পিচ ত্রুটি দ্বারা সম্পন্ন হয় এই ত্রুটিটি ঘটে যখন সরঞ্জামের কাজের বেগ অনুপাতটি ভুল তবে ধ্রুবক থাকে সুতরাং এটি প্রগতিশীল পিচ ঠিক আছে প্রধান ব্যাস ছোট ব্যাস এবং কার্যকর ব্যাস পরিমাপ করার পরে পরবর্তী আলোচনার বিষয়টি পিচ ত্রুটি হতে চলেছে ত্রুটিটি হল পিচ এবং ত্রুটির থ্রেড এর কোণ ত্রুটিটি পিচ এবং থ্রেড কোণটি ফ্লানক পৃষ্ঠের হস্তক্ষেপের কারণে পৃষ্ঠের প্রগতিশীল শক্তিকে কারণ হিসাবে চিহ্নিত করে এর অর্থ যদি কোনও ত্রুটি থাকে তবে এই ২টি পৃষ্ঠের মধ্যে বলতে হবে তারপরে এগুলি হল সমতল পৃষ্ঠসমূহ যখন একটি ত্রুটি আছে সুতরাং এই ত্রুটিটিকে পিচ ত্রুটি বলা হয় পিচ ত্রুটি ওয়ার্কপিসের আবর্তিত গতিবেগের কাটিং টুলের গতিবেগের অনুপযুক্ত অনুপাতের কারণে হয় অনুপযুক্ত অনুপাত কাটিং টুল এর গতিবেগWp এর রোটাটরি গতিবেগ তাহলে এটি কাটিং টুলের গতিবেগের অনুপযুক্ত অনুপাত কাটিং টুল গতিবেগ এর সাথে ওয়ার্কপিসের ঘূর্ণনের গতিবেগের অনুপাত এটি অনুপযুক্ত অনুপাত ঠিক আছে পিচ ত্রুটিটি ৩টি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে একটিকে প্রগতিশীল পিচ ত্রুটি বলা হয় পরেরটিকে পর্যায়ক্রমিক পিচ ত্রুটি বলা হয় এবং তৃতীয়টিকে অনিয়মিত ত্রুটি হিসাবে বলা হয় যা ড্রাংকেন থ্রেড ত্রুটি হিসাবে পরিচিত সুতরাং প্রগতিশীল পিচ ত্রুটি যখনই টুল এর গতিবেগ অনুপাতটি ভুল হয় তবে ধ্রুবক এটি তোমরা যা চাও তা ভুল হবে সাধারণত এটি মেশিনের লিড স্ক্রুতে পিচ ত্রুটির কারণে ঘটে থাকে যেটিকে প্রগতিশীল পিচ ত্রুটি বলা হয় পিচ ত্রুটিতে অবদান রাখার অন্যান্য কারণগুলি হল একটি ভুল গিয়ার ট্রেন বা আনুমানিক গিয়ার ট্রেন সুতরাং যদি গিয়ার ট্রেন থাকে গিয়ার ট্রেন কিছুই নয় তবে ২ টি গিয়ার পরে এই ইন্টার্ন টি এটিতে প্রেরণ করে এই ইন্টার্নটি এটিতে প্রেরণ করে একটি সিরিজ গিয়ারস যা হ্রাস বা টর্ক বাড়ানোর জন্য একে অপরের সাথে মিলিত হয়ে রয়েছে আমরা একে গিয়ার ট্রেন হিসাবে বলি পরেরটাকে পর্যায়ক্রমিক পিচ ত্রুটি হিসাবে বলা হয় এই ত্রুটিটি ঘটে যখন সরঞ্জামের কাজের গতিবেগ অনুপাত ধ্রুবক হয় না আগেরটিতে এটি ধ্রুবক তবে এটি ভুল প্রগ্রেসিভ পিচ ত্রুটি ধ্রুবক তবে ভুল সুতরাং কনস্ট্যান্ট টুল ওয়ার্ক ভেলোসিটি কী পর্যায়ক্রমিক প্রগতিশীলদের জন্য রেট কনস্ট্যান্ট এটি ধ্রুবক নয় অবদানকারী কারণগুলি হল গিয়ার ট্রেনগুলিতে পিচ ত্রুটি এবং থ্রাস্ট বিয়ারিং এর মাধ্যমে জীর্ণ হওয়ার কারণে লিড স্ক্রুটির অক্ষীয় চলাচল আমাদের সর্বদা পর্যায়ক্রমিক পিচ ত্রুটি থাকবে ড্রাঙ্কেন ত্রুটি ড্রাঙ্কেন ত্রুটি এই পর্যায়ক্রমে ত্রুটিটি একটি পিচের বিরতিতে লম্বা হয় থ্রেড অক্ষের সমান্তরাল পরিমাপ করা পিচটি সঠিক হবে তবে থ্রেডটি সঠিক হেলিক্স কোণে কাটা হয় না তবে তোমাদের ড্রাঙ্কেন থ্রেড ত্রুটি রয়েছে বা অন্যথায় এটি অনিয়মিত ত্রুটি হিসাবে বলা হয় এই ত্রুটিটি স্ক্রুটির কার্যকারিতার জন্য কোনও গুরুতর সমস্যা সৃষ্টি করে না তবে একটি লক্ষণীয় ত্রুটি হতে পারে যখন আমরা বড় ব্যাস ব্যবহার করব এটি একটি পিচ মাপার মেশিন সুতরাং আমরা এখানে যা করার চেষ্টা করছি তা হল আমরা পিচটি পরিমাপ করার চেষ্টা করছি এবং আমরা ত্রুটিটি মাপার চেষ্টা করছি তাহলে পরেরটি থ্রেড গেজ হবে থ্রেড গেজ বা স্ক্রু থ্রেড গুলি স্ক্রু থ্রেডটি আকারের নির্দিষ্ট সীমাতে কতটা নিশ্চিত করে তা নির্ধারণের জন্য একটি প্রক্রিয়া তোমাদের ইতিমধ্যে একটি গেজ রয়েছে এই গেজটি তোমাদেরকে কেবল স্ক্রুটির উপরে রাখার এবং তারপরে স্ক্রু থ্রেডগুলি দেখতে এবং এটি পুরোপুরি কীভাবে সেট করা হচ্ছে তা দেখার অনুমতি দেওয়া হয়েছে থ্রেড গেজ নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে আবেদনের ধরণের ভিত্তিতে থ্রেড গেজ শ্রেণিবিন্যাস তাদের ফর্মগুলির উপর ভিত্তি করে থ্রেড গেজ এর শ্রেণিবিন্যাস করা হয় প্রয়োগের উপর ভিত্তি করে থ্রেড গেজের শ্রেণিবদ্ধকরণ হল ওয়ার্কিং গেজ ইন্সপেকশন গেজ মাস্টার গেজ সুতরাং এটি আমরা শুরুতে অধ্যয়ন করেছি এই কার্যনির্বাহী তদন্তগুলি এবং তারপরে মাস্টার গুলি তারপরে ফর্মের উপর ভিত্তি করে থ্রেড গেজের শ্রেণিবদ্ধকরণ তোমাদের সন্ধান করতে একটি প্লাগ স্ক্রু গেজ বা একটি রিং স্ক্রু গেজ থাকবে এই গেজগুলি এখানে আবার আমরা GO গেজের জন্য টেইলরের নীতি Taylor's principle অনুসরণ করার চেষ্টা করব গো গেজ এবং নো গো গেজ এর জন্য একটি গো গেজ উভয় পক্ষের এবং জ্যামিতিক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করা উচিত এবং এটি অবশ্যই পূর্ণ ফর্মের মধ্যে থাকতে হবে এবং নো গো গেজ একবারের জন্য কেবলমাত্র একটি মাত্রা পরীক্ষা করা উচিত এবং এটি সংক্ষিপ্ত হবে সুতরাং এইভাবে গো গেজ নো গো গেজ দেখে তোমরা এটি বের করার চেষ্টা করতে পার তোমাদের প্রয়োগের উপর ভিত্তি করে ওয়ার্কিং গেজ পরিদর্শন গেজ মাস্টার গেজ থাকতে পারে এবং যখন ফর্মের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস হয় তখন এটি প্লাগ টাইপ এবং রিং টাইপ হতে পারে প্লাগ প্রকারের অর্থ হল নাট থাকলে এটি প্লাগ প্রকার যদি উভয়ই থাকে তবে প্লাগ এবং রিং ব্যবহার করা যেতে পারে প্লাগস স্ক্রু গেজ একটি স্ট্রেট থ্রেড প্লাগ গেজ স্ক্রু থ্রেডের মূল উপাদানটির যথাযথতা যেমন বড় ব্যাস পিচ ব্যাস রুট ক্লিয়ারেন্স লিড এবং ফ্ল্যাঙ্ক কোণকে আশ্বাস দেয় একটি ট্যাপার থ্রেড প্লাগ গেজ পরীক্ষা কর এই সমস্ত উপাদানগুলির পাশাপাশি ট্যাপার এছাড়াও পাশাপাশি সামনের দৈর্ঘ্য এবং গেজের সামনের প্রান্ত পর্যন্ত সুতরাং এটি ট্যাপার এই সমস্ত মাত্রাগুলি পরীক্ষা করে এবং তোমরা যখন একটি প্লাগ নিয়ে কথা বল তখন এটি বড় ব্যাস পিচ ব্যাস রুট ক্লিয়ারেন্সের লিড এবং ফ্ল্যাঙ্ক কোণ সম্পর্কে কথা বলে রিং স্ক্রু গেজ এগুলি বাহ্য থ্রেড ফর্ম যেমন বোল্ট রিংয়ের বাহ্যিক ঠিক আছে বোল্টের মতো চেক করতে ব্যবহৃত হয় প্লাগ গেজের মতো সীমাবদ্ধতার একটি সিস্টেম কার্যকর ব্যাস যাচাই করতে GO গেজ এবং NOT GO গেজের সম্পূর্ণ ফর্ম সরবরাহ করে সুতরাং আমাদের পরিমাপের জন্য প্লাস গেজ স্ক্রু গেজ পাশাপাশি রিং স্ক্রু গেজ থাকবে সুতরাং যখন আমরা আমাদের নীচের পয়েন্টগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করি আমরা প্রথমে স্ক্রু থ্রেড পরিমাপের ভূমিকাটি দেখেছিলাম তারপরে আমরা পরিভাষা দেখলাম তারপরে আমরা বিভিন্ন থ্রেড উপাদানগুলি দেখেছি তারপরে স্ক্রু থ্রেড উপাদানগুলির পরিমাপ প্রধান অক্ষের ছোট অক্ষের পরিমাপ বিভিন্ন ধরণের গেজস তারপরে প্লাগ স্ক্রু গেজ এবং রিং স্ক্রু গেজ এটির সাথে আমরা এই অধ্যায়ের শেষ ঘটিয়েছি তোমাদের ধন্যবাদ